কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম মেকানিক্সের উপস্থাপনা এই পাঠক্রমের এটি প্রথম অধ্যায় ও এই ধরণের যে কোন পাঠক্রম সাধারণত শুরু করা হয় কৃষ্ণ বস্তুর বিকিরণের উপস্থাপনা দিয়েই তাই আমরাও শুরু করব এই অধ্যায় টি কৃষ্ণ বস্তুর বিকিরণের উপস্থাপনা দিয়ে যেই ধারণা গুলি নিয়ে আমি আলোচনা করব সেগুলি হল কৃষ্ণ বস্তুর বিকিরণ সেই বিকিরণের বর্ণালী ঘনত্ব সংজ্ঞা কৃষ্ণ বস্তু হিসেবে একটি গহ্বর সেই গহ্বরের ভিতরে শক্তির ঘনত্ব যা সমতুল্য হবে কৃষ্ণ বস্তুর শক্তির ঘনত্বের আর শেষে একটি গহ্বরের ভিতরের বিকিরণের চাপের এই ধারণা গুলির উপরে ভিত্তি করেই আমরা গড়ে তুলব কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপনা করব সেই কোয়ান্টাম অনুমানের যার সাহায্যে কৃষ্ণ বস্তুর বিকিরণ কে ব্যাখ্যা করা হয়েছিল বিশেষভাবে ঘনত্ব তাহলে প্রশ্ন হল কৃষ্ণ বস্তু কি এটি বিকিরণের শোষণের সাহায্যে বোঝানো হয় বলা হয় যে একটি কৃষ্ণ বস্তু সমস্ত বিকিরণ কে শোষণ করে নিতে পারে আমরা বলতে চাই যে কোন তরঙ্গদৈর্ঘ্য যা তার উপরে পড়ছে কিন্তু কোন সম্পূর্ণ নিখুঁত বস্তু খুঁজে পাওয়া যায়না যা দিয়ে কৃষ্ণ বস্তু তৈরি হবে এমনকি এই যে স্যুট টি তোমরা দেখছ সেও কিন্তু সমস্ত বিকিরণ শুষে নিতে পারেনা হয়ত 99 শতাংশ পারবে কিন্তু সমস্ত বিকিরণ যা তার উপরে পড়বে সমস্ত তরঙ্গদৈর্ঘ্য যা তার উপরে পড়বে তা সে শোষণ করতে পারবে না তাই এখানে আমরা একটি রাশির সংজ্ঞা দেব যাকে বলা হয় শোষণ গুণাঙ্ক যার চিহ্ন হল a আর যার মান হল যতটি বিকিরণ একটি বস্তু শোষণ করে ভাগ যতটি বিকিরণ তার উপরে পড়েছিল এরই নাম হল শোষণ গুণাঙ্ক একই সঙ্গে আমরা এখানে আরেকটি রাশির সংজ্ঞা দেবযাকে বলা হয় বিকিরণ ক্ষমতা আর তোমরা নিশ্চই বুঝতেই পারছ যে এটি কোন বস্তু থেকে নির্গমনকারী বিকিরণের সঙ্গে যুক্ত তা কি হয় বিকিরণ ক্ষমতা ধরে নেওয়া যাক আমাদের একটি বস্তু দেওয়া হয়েছে তাহলে আমি বিকিরণ ক্ষমতার সংজ্ঞা দেবসেই বস্তুর পৃষ্ঠতল থেকে সরাসরি উল্লম্ব ভাবে যেই বিকিরণ বেরিয়ে আসছে তার সাহায্যে দেখো এই হল উল্লম্ব দিক এখানে আমরা একটি ঘন কোণ ΔΩ নিলাম তাহলে বিকিরণ ক্ষমতা যাকে আমি লিখব e চিহ্নের সাহায্যে তা হবে যতটি শক্তি এই কোণ থেকে বেরিয়ে আসছে প্রতি একক সময়ে তাই যদি ΔE সমান শক্তি t সময়ে নির্গত হয় আর ধরো এই ক্ষেত্রফলটি হল A তাহলে প্রতি একক ক্ষেত্রফল তাহলে বিকিরণ ক্ষমতা হল যতটি শক্তি নির্গত হয়েছে পৃষ্ঠতলের উল্লম্ব ভাবে প্রতি একক ক্ষেত্রফল প্রতি একক ঘন কোণ এখানে আমরা দুটি পদ সংজ্ঞায়িত করলাম শোষণ গুণাঙ্ক ও বিকিরণ ক্ষমতা এর নাম দিয়েছি a আর এর নাম দিলাম e এবার কৃষ্ণ বস্তুর a সমান হয় 1 আর কৃষ্ণ বস্তুর বিকিরণ ক্ষমতা কে লিখলাম E এখান থেকেই উল্লেখ করা যাবে কারশফের সুত্রের Kirchhoff's rule কারশফের সুত্র Kirchhoff's rule অনুযায়ী বিকিরণ ক্ষমতা ও শোষণ ক্ষমতার অনুপাত কে বলা হয় E আমি এর প্রমাণ করে এখানে দেখাচ্ছিনা এটি খুব সহজেই প্রমাণ করা যায় যাই হোক তাহলে এই হল কারশফের সুত্র তাহলে কারশফের সুত্র অনুযায়ী কোন বস্তুর বিকিরণ ক্ষমতা ভাগ a সমান হবে E কোন বস্তুর শোষণ গুণাঙ্ক যত বেশি হবে তার বিকিরণ ক্ষমতা তত বেশি হবে অর্থাৎ যেই বস্তু বেশি শোষণ করবে তার বিকিরণ নির্গত করা ক্ষমতাও বেশি হবে উদাহরণ হিসেবে ধরে নাও আমি একটি সবুজ কাঁচের টুকরো নিলাম সে সবুজ এই জন্যই যে সে লাল বা অন্য রঙ গুলিকে শুষে নেয় ও সবুজ কে প্রতিফলন করে এবার যদি এটি আমি উত্তপ্ত করি ও একটি অন্ধকার জায়গায় রেখে দিই আমরা দেখতে পাবো যে সে লাল রঙ নির্গত করবে যেহেতু সে লাল রঙ কেই বেশি শোষণ করেছিল লাল রঙ্গের বিকিরণ ক্ষমতা বেশি হয় ধরে নাও একটি করে কাঠের ও লোহার টুকরো রোদ্দুরে রেখে দেওয়া হল লোহার বস্তু টি বেশি উত্তপ্ত হয়ে যাবে কারণ সে বেশি শোষণ করে কাঠের টুকরো টি তত বেশি উত্তপ্ত হয়না কারণ তার শোষণ ক্ষমতা কম এই দুটির বিকিরণ ক্ষমতা সমানুপাতিক হবে a এর তাই একই তাপমাত্রায় উত্তপ্ত হলেও লোহা বেশি বিকিরণ নির্গত করবে কাঠের তুলনায় এই হল কারশফের সুত্র পরে যেই প্রশ্নটি উঠে আসে তা হল যে যদি কোন এমন বস্তু নাই থাকে যে হল নিখুঁত শোষক তাহলে আমরা কৃষ্ণ বস্তু বানাবো কি করে প্রসঙ্গক্রমে বলে রাখি যে এমন বস্তু যা নিখুঁত শোষক এই নিয়ে গবেষণা চলছে এই ধরণের বস্তু যদি পাওয়া যায় তা খুবই গুরুত্বপূর্ণ হবে সৌর প্যানেল নির্মাণের ক্ষেত্রে যেহেতু সেটি তার উপরে পড়া সমস্ত বিকিরণ কে শুষে নিতে পারবে এবার ফিরি আমাদের প্রশ্নে কৃষ্ণ বস্তু কি ভাবে বানানো যায় কৌশলটি হল একটি গহ্বর বানানো যার বাইরে থাকবে একটি ছোট ছিদ্র বিকিরণ এই ছিদ্র দিয়ে ভিতরে ঢুকবে গহ্বরটির ভিতরে দেওয়াল এবড়ো খেবড়ো রাখা হয় তাই যেই বিকিরণ ভিতরে ঢোকে তা ইচ্ছামত যে কোন দিকে চলে যায় এর সাথেই ওই দেওয়ালে কালো দাগ করে দেওয়া হয় যাতে বিকিরণ সেখানে পড়লেই তা শোষণ হয়ে যায় যেহেতু বিকিরণ ভিতরে অনেক বার ঘুরে বেড়ায় আমরা যদি ভিতরের দেওয়ালটি কালো করে দিই সমস্ত বিকিরণ শোষিত হয়ে যাবে তা আর বাইরে আসবে না এই ছিদ্র পথে আর সেই জন্য এইরূপে বানানো একটি গহ্বর কৃষ্ণ বস্তুর খুব কাছাকাছি হয় আর এর ভিতর থেকে যাই বিকিরণ নির্গত হয় তাকে আমরা কৃষ্ণ বস্তুর বিকিরণ বলি এবার তোমরা জিজ্ঞেস করতেই পারো যে আমরা এই কৃষ্ণ বস্তুর বিকিরণ নিয়ে এত আগ্রহী কেন সেটি বোঝাতে আমি আবার কারশফের সুত্রে ফিরে যাবো যা বলে e a সমান বড় হাতের E অর্থাৎ ডান দিকের এই E টি সর্বজনীন রাশি তাই সেটি কে নিয়ে গবেষণা করলে আমার সর্বজনীন মতামত দিতে পারব তাই আমি যেই গহ্বরটির বর্ণনা দিয়েছি যে কিনা কৃষ্ণ বস্তুর খুব কাছাকাছি বস্তু তার থেকে নির্গত বিকিরণ কৃষ্ণ বস্তুর বিকিরণ হিসেবেই ধরে নেওয়া যাবে এখানে একটি ছোট ছিদ্র ভিতরের দেওয়াল টি এবড়ো খেবড়ো ও সম্পূর্ণ কালো রঙ করা এই হল একটি নিখুঁত কৃষ্ণ বস্তু চাইলে আমরা এই দেওয়ালগুলি খুব পুরু বানাতে পারি যাতে কোন বিকিরণ বাইরে না বেরোয় তাহলে এই হল দেওয়াল আর এর ভিতরে যা বিকিরণ আছে যা আমি নীল রঙ দিয়ে আঁকছি তা হল কৃষ্ণ বস্তুর বিকিরণ এই বিকিরণের বিশেষত্ব যদি বলি তাহলে প্রথম হল এই বিকিরণ বস্তুর জ্যামিতিক আকারের উপর নির্ভর করেনা তাই আমি যদি গহ্বরটি এমন আকারের বানাই আর তার সামনে একটি ছোট ছিদ্র করি তাহলেও সেটি কৃষ্ণ বস্তুই থাকবে তাই কৃষ্ণ বস্তুর বিকিরণ বা তার প্রকৃতি কৃষ্ণ বস্তুটির আকার নির্ভরশীল নয় দ্বিতীয়ত কৃষ্ণ বস্তু গহ্বরের ভিতরে বিকিরণ আইসোট্রপিক হয় অর্থাৎ তার প্রকৃতি শক্তি সমেত মানে তীব্রতা দিক নির্ভরশীল না অর্থাৎ বিকিরণ কোন দিক থেকে এসছে তার উপর নির্ভর করেনা তাহলে এর পরিণতি দেখে নিই এর ফলে আমি বস্তুটি গোলাকার বানাতে পারি কারণ আকার বিকিরণ কে প্রভাবিত করবেনা আর দ্বিতীয় বিশেষত্বের ফলে আমরা যদি গহ্বরটির ভিতরে দেখি আমরা যে কোন দিকেই একইরকম দেখব অর্থাৎ ভিতর দিকে দেখলে আমি এইদিকে দেখি বা ওইদিকে দেখি যেদিকেই দেখি আমি কোন তফাৎ বুঝতে পারবনা কারণ কোন দিকেই কোন বৈসাদৃশ্য থাকেনা এটি একটি বেশ ভাল উদাহরণ ছিল এতক্ষন আমি যা বললাম তার উদাহরণ রূপে ধরো কয়লা কয়লা যদি একটি চুল্লি তে পোড়ানো হয় তারা অনেক সময় গহ্বরের সৃষ্টি করে ধরে নাও এখানে তেমন একটি গহ্বর তৈরি হয়েছে আর সেখান থেকে বিকিরণ নির্গত হচ্ছে এদিকে এই জ্বলন্ত কয়লা থেকেও বিকিরণ নির্গত হচ্ছে দুটির তুলনা করলে আমরা দেখব যে গহ্বর থেকে নির্গত বিকিরণের তীব্রতা বেশি কেন কারণ গহ্বরটির বিকিরণ ক্ষমতা বেশি সে প্রায় একটি কৃষ্ণ বস্তু এই ছিল প্রথম বিষয় দ্বিতীয়ত আমরা প্রান্ত ইত্যাদি বুঝতেই পারবনা কারণ গহ্বরটির বিকিরণ আইসোট্রপিক তাহলে এতক্ষন যা শিখলাম তা যদি সংক্ষেপে বলি আমরা কৃষ্ণ বস্তুর বিকিরণ নিয়ে অধ্যয়ন করতে চাই কারণ তার বিশেষত্ব সর্বজনীন বিকিরণ ক্ষমতা ও শোষণ গুণাঙ্কের অনুপাত সব বস্তুর ক্ষেত্রে সর্বজনীন বিশেষত্ব হয় তাই কৃষ্ণ বস্তুর বিকিরণ নিয়ে অধ্যয়ন করতে আমরা একটি ছোট ছিদ্র যুক্ত বন্ধ গহ্বর থেকে নির্গত বিকিরণ নিয়েই চর্চা করি বিশ্লেষণের জন্য আমরা একটি গোলাকার গহ্বর বিবেচনা করতে পারি এই সমস্ত কথা খুবই সুন্দর ভাবে ব্যাখ্যা করা আছে সাহা শ্রীবাস্তবের বই এ যার নাম বুক অন হিট অ্যান্ড থারমোডাইনামিক্স এই সাহা মহাশয় হলেন আমাদের স্বনামধন্য মেঘনাদ সাহা আমি যা যা বললাম তা প্রায় সমস্তই এই বই থেকে এটি একটি খুবই ভাল বই কোয়ান্টাম মেকানিক্সের ঐতিহাসিক বিকাশ সম্পর্কে যদি তোমরা জানতে চাও তা এই বইতে খুব ভাল ভাবে দেওয়া আছে